সুতরাং স্বাগত জানাই এবং এটি হল বক্তৃতা সংখ্যা 52 আজ এই প্রথম অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ সম্পর্কে কথা বলা হবে এবং প্রধানত আমরা প্রথম অর্ডার এবং প্রথম ডিগ্রী ডিফারেনশিয়াল সমীকরণ এবং তাদের সমাধান কৌশল নিয়ে বিবেচনা করব সুতরাং আজ আমরা এই দুটি স্ট্যান্ডার্ড ফর্মগুলিতে ফোকাস করব এটিকে আমরা বিবেচনা করব সুতরাং xy ডান হাতের দিকে থাকবে এবং অন্য ফর্মটি আমরা এই বক্তৃতায় আলোচনা করব যেটি হবে M x y dx N x y dy 0 সুতরাং এই দুটি প্রকার প্রথম অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণগুলি আমরা পাবো যা আমরা পরবর্তী কয়েকটি বক্তৃতায় অন্তর্ভুক্ত করব সুতরাং সমাধান কৌশলগুলি কি প্রথমটি হল ভেরিয়েবলের বিচ্ছেদ সুতরাং আমরা দ্রুত কিছু কৌশল পর্যালোচনা করব যা মূল বিষয়গুলির খুব মৌলিক হবে এবং ডিফারেনশিয়াল সমীকরণগুলি সমাধান করার জন্য প্রতিটি পর্যায়ে তাদের প্রয়োজন হবে সুতরাং তাদের মধ্যে একটি হল ভেরিয়েবলের বিচ্ছেদ সুতরাং এখানে যদি এই ফর্মটিতে একটি ডিফারেনশিয়াল সমীকরণ লেখা যায় তাহলে আমাদের কাছে আছে সুতরাং এখানে ব্যাপার হল যে y এর সবকিছুই যদি আমরা একপাশে একত্রিত হতে পারি এবং অন্যদিকে x এর ফাংশন সেই ক্ষেত্রে আমরা বলি যে এই সমীকরণটি ভেরিয়েবল বিভাজক কারণ এখন আমরা সহজেই এটিকে ইন্টিগ্রেট করতে পারি কারণ বাম হাতের দিকে শুধু y এর ফাংশন এবং ডান দিকের ফাংশন x এর সবকিছু আছে সুতরাং যদি আমরা এই ধরনের একটি ফর্ম স্থাপন করতে পারি তাহলে আমরা সহজেই এই সমীকরণগুলিকে ইন্টিগ্রেট করতে পারি এবং তারপর আমরা বলি যে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণে ভেরিয়েবল ভেরিয়েবলগুলি আলাদা করা যায় এবং এই ধরনের ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান আমরা ভেরিয়েবলগুলিকে আলাদা করে দিলে এটি লেখা যেতে পারে যেহেতু আমরা এখানে এটিকে ইন্টিগ্রেট করতে পারি অথবা আমরা প্রথমে এই সমীকরণটি লিখতে পারি কারণ এই f 1 y এবং dy এই f 2 x এবং dx এর সমান এবং তারপর আমরা এই সমীকরণটিকে কেবল ইন্টিগ্রেশনের ধ্রুবকের সাথে ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এটি এখানে সমান হবে সুতরাং সুতরাং এই ধরণের একটি উদাহরণ দেখুন যা এখানে দেওয়া হয়েছে সুতরাং যদি আমরা এখানে এই ফাংশনের ডানদিকে একটি ঘনিষ্ঠ দৃষ্টিপাত করি তবে আমরা সেই e পাওয়ার x কে পর্যবেক্ষণ করি কারণ এটি আমরা এখানে e 2y কে ex লিখতে পারি এবং এই শব্দটি আমরা ইতিমধ্যে বিভক্তিতে রেখেছি তাই এটি e 2y হবে এবং আমরা এখন e 2y একটি কমন নিতে পারি এবং এটি সমীকরণের অন্য দিকে যেতে পারে এবং এই এক দিকে এটি ex x2 হিসাবে থাকবে সুতরাং এই সমীকরণ ভেরিয়েবল বিভাজক যা আমরা সহজেই করতে পারি এবং তারপর আমরা এটি ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এখানে আমরা এটি পুনরায় লিখতে পারি সুতরাং আমরা এটিকে মূলত e2y কে এই সমীকরণে গুণ করি এবং স্বয়ংক্রিয়ভাবে ডান দিকটি এখন ex x2 হয়ে যায় তাই এটি y থেকে মুক্ত সুতরাং আমাদের এই দিকের সবকিছুই y এর ফাংশন এবং ডানদিকে আমাদের x এর ফাংশন আছে সুতরাং এখন আমরা সহজেই এই সমীকরণকে ইন্টিগ্রেট করতে পারি এবং ইন্টিগ্রেট করার কারণে আমরা পাব সুতরাং এই সমাধানটি এই ইমপ্লিসিট আকারে দেওয়া হয়েছে সুতরাং এই ভেরিয়েবলকে পৃথক করে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের ইমপ্লিসিট সমাধান হবে সুতরাং এটি ইন্টিগ্রেট করা এবং সমাধান খুঁজে পাওয়া সহজ ছিল সুতরাং এটি একটি খুব মৌলিক কৌশল যা আমরা ডিফারেনশিয়াল সমীকরণ সমাধানের জন্য ব্যবহার করি অন্যটি এমন সমীকরণ রয়েছে যা ভেরিয়েবলের বিভাজনে হ্রাস করা যেতে পারে সুতরাং যেমন প্রদত্ত সমীকরণে প্রদত্ত এই ভেরিয়েবলের ক্ষেত্রে আলাদা করা যাবে না কিন্তু এটি কিছু প্রতিস্থাপন দ্বারা সেপারেটেবল ফর্ম তৈরি করা যেতে পারে এবং তারপরে আমরা আবার সেই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে পারি যা আমরা সেপারেটেবল সমীকরণের জন্য করেছি সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এই dydx f ax by c বিবেচনা করি সুতরাং যদি আমাদের এখানে এই ax c বা ax by হয় তাহলে এই প্রদত্ত সমীকরণটি বিভাজক আকারে নাও হতে পারে কিন্তু যদি আমরা এখানে একটি প্রতিস্থাপন করি সুতরাং এই ক্ষেত্রে আমরা বলি ax by v কে প্রতিস্থাপিত করব এবং আমরা এই এক্সপ্রেসনকে একটি নতুন ভেরিয়েবল দেব অথবা আমরা ax by v প্রতিস্থাপন করতে পারি যখন এই আকারে সমীকরণ দেওয়া হবে সুতরাং আমরা v এর পরিপ্রেক্ষিতে সমাধান পাওয়ার পর এই সমাধানটি পেয়েছি আমরা আবার এই প্রতিস্থাপন করতে পারি এটি ax by c v দিচ্ছে যা ডিফারেনশিয়াল সমীকরণের পরিস্থিতির উপর নির্ভর করে সুতরাং আমরা আবার y এর পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সমাধান লিখতে পারি এখন আমরা এই ধরনের উদাহরণ গ্রহণ করা যাক সুতরাং dydx sec x y সুতরাং এই ফর্মটিতে দেওয়া এই সমীকরণটি আলাদা করা যায় না কারণ আমরা এই সমস্ত x কে একদিকে এবং y অন্য দিকে আনতে পারি না সুতরাং আমাদের সেই ধারণাটি ব্যবহার করতে হবে যা আগে বর্ণিত হয়েছে তার মানে এই x y v হবে তাই এখানে আমরা এখন dx এর উপর এই dy পেতে পারি সুতরাং এটি 1 প্লাস dy ওভার dx সমান dv এর উপর dx হবে এবং তারপর এই dydx dvdx 1 হবে সুতরাং আমাদের y থেকে v পর্যন্ত এই পরিবর্তন যথেষ্ট আছে যা আমরা প্রদত্ত সমীকরণে প্রতিস্থাপন করতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণটি এখন dvdx sec v 1 হিসেবে বিবেচিত হবে সুতরাং আসুন আমরা এই টার্মটিকে সহজ করি তাহলেই এটি হবে আমরা এটা করেছি কারণ এখন ইন্টিগ্রেশন সহজ হবে সুতরাং এই সমস্ত পদ বাম দিকে যাবে এবং dx এই ডিফারেনশিয়ালটি ডানদিকে যাবে এবং তারপরে আমরা এটি ইন্টিগ্রেট করব সুতরাং আমি বাম দিক থেকে যা পাবো তখন এটি আমাদের বিপরীতে ক্রমটি বিপরীত হবে তাই আমাদের এখানে পরীক্ষা করা যাক সুতরাং এটি যখন বাম দিকে যান তখন এটি হয়ে যাবে এবং ঠিক সেখানেই আমাদের এটা আছে সুতরাং 1 হবে কারণ এর মানে বোঝায় বিকল্পভাবে বলা যায় সুতরাং এখানে প্রদত্ত সমীকরণটি আবার বিচ্ছিন্ন আকারে ছিল না কিন্তু এই প্রতিস্থাপনটি করে এখানে x প্লাস y এর সমান v হবে তারপর নতুন সমীকরণ যা এখন v এখানে লেখা হয়েছে dydx sec x y এটি বিচ্ছিন্ন আকারে সহজেই ইন্টিগ্রেট করতে পারি এবং পরিশেষে আমরা এটি আবার ইমপ্লিসিট সমাধান পেয়েছি সুতরাং y tan xy2 c হবে সুতরাং আরেকটি ধরণের সমীকরণ যা আমরা এখন বিবেচনা করব সেগুলিকে হোমোজিনিয়াস সমীকরণ বলা হয় সুতরাং এই হোমোজিনিয়াস সমীকরণ গুলি প্রথম অর্ডার এবং প্রথম ডিগ্রির ডিফারেনশিয়াল সমীকরণকে বলা হয় একজাতীয় যদি এটি ফর্মের হয় তাহলে এখানে রাখা যায় সুতরাং dydx f yx হবে সুতরাং যদি আমরা এখানে প্রতিটি ফাংশন ডান দিকে dydx f yx আকারে আনতে পারি তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি এবং এখন আমাদের কাছে সমাধানের কৌশল রয়েছে যা আমরা এইরকম একটি হোমোজিনিয়াস সমীকরণ সমাধানের জন্য ব্যবহার করতে পারি এবং এখানে কৌশল হল যে আমরা এই yx v কে একটি নতুন ভেরিয়েবল হিসাবে গ্রহণ করি তাই এখানে আমরা এই v টি গ্রহণ করেছি এবং তারপর আমরা এখন এই শব্দটি থেকে dx এর উপর এই dy পেতে পারি তাই এই সম্পর্ক থাকার কারণে আমাদের মূলত y xv হবে এবং তারপর সুতরাং এই সম্পর্কটি এখন আমরা আমাদের সমীকরণকে রূপান্তর করতে পারি যা এই ফর্ম dydx f yx এ দেওয়া হয়েছিল সুতরাং এটি এখন v xdvdx f হয়ে যাবে এখানে 𝑣 𝑥 𝑑𝑣𝑑𝑥 𝑓 𝑣 হবে কারণ 𝑦𝑥 আমরা এখানে v হিসেবে ধরে নিয়েছি সুতরাং এটি নতুন সমীকরণ যা আবার বিচ্ছিন্ন আকারে আছে কারণ এই v আমরা ডানদিকে যেতে পারি তাই আমাদের আছে সুতরাং আমরা এই উদাহরণের মধ্য দিয়ে যাই যা এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সুতরাং যদি আমরা এই সমীকরণটি পুনর্লিখন করি বিকল্পভাবে পাই সুতরাং এখন এই সমীকরণটি আমরা এই v কে ডানদিকে নিয়ে যেতে পারি এবং সমীকরণটি এই v এবং x এর ক্ষেত্রে পৃথক করা যায় সুতরাং এটিকে ডানদিকে নিয়ে যাওয়ার সময় আমরা এই ডান দিক থেকে v বিয়োগ করব সুতরাং এখন এই সমীকরণটি বিচ্ছিন্ন আকারে আমরা এই শব্দটিকে বাম দিকে নিয়ে যেতে পারি এবং ডান হাতটি এই dx x এর উপরে নিয়ে যাবে এবং তারপর আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারি সুতরাং আমরা করেছি সুতরাং এখন প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হিসাবে আমাদের ইমপ্লিসিট আকারে y এবং x দেওয়া আছে এখন এই বক্তৃতার শেষে আমাদের কাছে সমীকরণ রয়েছে যা এই হোমোজিনিয়াস আকারে হ্রাস করা যেতে পারে সুতরাং আবার প্রদত্ত সমীকরণটি সরাসরি হোমোজিনিয়াস আকারে নাও হতে পারে তবে কিছু প্রতিস্থাপন করে আমরা এটিকে একজাতীয় আকারে কমাতে পারি এবং এটি ঠিক সেই সমীকরণ যার কথা আমরা বলছি সুতরাং এটি হল ধ্রুবকটির নতুন নাম এটি স্বাভাবিকভাবেই ডেরিভেটিভ নয় এটি অন্য আরেকটি ধ্রুবক যেখানে সুতরাং সেই ক্ষেত্রে অন্যথায় এটি কেবল প্রতিস্থাপনের মাধ্যমে আমরা বিচ্ছিন্ন ফর্মের জন্য কমিয়ে আনতে পারি এবং তারপরে আমরা বিচ্ছিন্ন ফর্মের জন্য ইকুয়েশন রিডিউসেবল এর জন্য আগে যা করেছি তা সমাধান করতে পারি কিন্তু এখানে এই শর্ত দেওয়া হয়েছে তার মানে আমাদের এখানে একটু বেশি কাজ করতে হবে আমরা কি করব আমরা এখানে প্রতিস্থাপন করি যে x 𝑋 ℎ 𝑦 𝑌 k এখানে নতুন ভেরিয়েবল হিসাবে বড় X এবং এই বড় Y হবে সুতরাং এখন আমাদের ইন্ডিপেন্ডেট ভেরিয়েবল আছে আমরা এখানে পরিবর্তন করছি e 𝑥 𝑋 ℎ এবং এই 𝑌 k এর ওপর নির্ভরশীল ভেরিয়েবল এখন এই প্রতিস্থাপনের মাধ্যমে এই h এবং k হল ধ্রুবক এবং আমাদের এই ধ্রুবকগুলি নির্বাচন করতে হবে যাতে এই সমীকরণটি হোমোজিনিয়াস হয়ে ওঠে কারণ বর্তমানে এই সমীকরণটি এখানে এই ধ্রুবক পদগুলির কারণে হোমোজিনিয়াস নয় সুতরাং এই সমীকরণগুলি আমরা এখন এই h এবং k কে বেছে নেব যাতে এই সমীকরণটি হোমোজিনিয়াস হয় এখন যদি আমরা এখানে প্রথমে এটি প্রতিস্থাপন করি তাহলে আসুন দেখি কি হবে সুতরাং আমাদের এই সম্পর্ক আছে সুতরাং এখানে নতুন এক্সপ্রেশন আছে আবার x এবং y এর পরিপ্রেক্ষিতে হবে কিন্তু তারপর আমাদের 𝑎ℎ 𝑏𝑘 c আছে এবং এখানে 𝑎 ′ ℎ 𝑏 ′ 𝑘 𝑐 হবে এবং এখন ধারণা হল যে আমরা এটি এখানে সেট করব আমরা সেট করব কারণ h এবং k আমাদের নির্বাচন করতে হবে সুতরাং আমরা এটি নির্বাচন করব যাতে এটি 0 হয় সুতরাং একবার আমাদের h এবং k আমরা বেছে নিলে যাতে এই দুটি এক্সপ্রেসন এখানে অদৃশ্য হয়ে যায় আমাদের সমীকরণটি হোমোজিনিয়াস সমীকরণ হিসাবে পরিণত হবে এবং সেটাই হল এখানে লক্ষ সুতরাং এই দুটি পদকে 0 এর সমান করে এখন কি হবে যা সবসময় এইরকম h এবং k খুঁজে পাওয়া সম্ভব কারণ এই সমীকরণে যদি আমরা এই a এবং b এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নির্ধারকের দিকে তাকাই তবে সর্বদা সমাধানযোগ্য হয় এখানে a b a' b' h k অজানা ভেরিয়েবল সুতরাং এই নির্ধারক যা শূন্য নয় যে শর্তটি ইতিমধ্যে সমীকরণে দেওয়া হয়েছে এর মানে হল আমরা সবসময় এই সমীকরণটি সমাধান করতে পারি এগুলি সমাধানযোগ্য সমীকরণ এবং প্রকৃতপক্ষে অনন্য সমাধান পাবে সুতরাং এখানে আমরা এখন h এবং k এর মানগুলি পাবো যাতে এই পদগুলি অদৃশ্য হয়ে যাবে এবং তারপরে আমাদের এই সম্পর্কগুলি আছে ইতিমধ্যে যা আমরা প্রতিস্থাপিত করেছি সুতরাং আমাদের সমীকরণ এখন রূপান্তরিত হবে এবং এই সমীকরণটি হোমোজিনিয়াস সমীকরণ যা আমরা এই Y এর উপর X এর আকারে লিখতে পারি X এবং Y তে হোমোজিনিয়াস হয় যা আমরা আগে যে কৌশলটি নিয়ে আলোচনা করেছি তা ব্যবহার করে সমাধান করতে পারি সুতরাং আসুন আমরা এই একটি উদাহরণ করি আজকের বক্তৃতার জন্য শেষ উদাহরণ হবে সুতরাং এখানে আমরা ধরে নিলাম এই 𝑥 𝑋 ℎ 𝑦 𝑌 k হবে এবং যা আমরা সমীকরণে প্রতিস্থাপন আগে আলোচনা করা হয়েছে ধরো এবং এখন আমরা ইতিমধ্যেই এটি পেয়েছি সুতরাং এখানে এটি ইন্টিগ্রেট করে প্রতিস্থাপন করে পাই আচ্ছা এখন আমরা সিদ্ধান্তে আসি সুতরাং আজ আমরা যা শিখেছি তা হল ভেরিয়েবলের বিভাজনযোগ্য সুতরাং এটি ছিল এক ধরণের পর্যালোচনা কারণ আপনারা অনেকেই ইতিমধ্যে এই সমস্ত কৌশল সম্পর্কে সচেতন এবং আমরা আবার ভেরিয়েবল ফর্মের বিভাজনের জন্য ইকুয়েশন রিডুসিবল সম্পর্কেও আলোচনা করেছি আমরা হোমোজিনিয়াস সমীকরণ এবং হোমোজিনিয়াস রূপে হ্রাসযোগ্য সমীকরণ নিয়েও আলোচনা করেছি এইগুলি ব্যবহৃত রেফারেন্স এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ